সুতরাং এখন আমরা পড়বো সিংগেল ফেজ ট্রান্সফরমার যেটা হেডিং এ দেওয়া আছে এটি একটি ট্রান্সফরমার এখানে শুধুমাত্র সিংগেল ফেজ ট্রান্সফরমারগুলি অধ্যয়ন করবে এবং এর পরে দেখবে যে 3 ফেজ ইন্ডাকশন মেশিন শুধুমাত্র সংক্ষেপে এবং তারপর DC মেশিন DC মোটর সুতরাং সাধারণত যদি এই জিনিসটির দিকে দেখা হয় তাহলে একটি ট্রান্সফরমার হল একটি যন্ত্র যা পারস্পরিক আবেশের ঘটনাটি ব্যবহার করে AC ভোল্টেজ এবং কারেন্টের মান পরিবর্তন করতে সুতরাং মূলত একটি ট্রান্সফরমারে যে প্রধান সুবিধাগুলির মধ্যে একটি হল যে এটি ভোল্টেজের স্তরকে প্রেরণ করতে পারে যা এটি ভোল্টেজের মাত্রা বাড়াতে পারে বা এটি ভোল্টেজের মাত্রা হ্রাস করতে পারে সুতরাং এই আসলে ট্রান্সফরমারের সংজ্ঞা সুতরাং উদাহরণস্বরূপ অনেকে যখন পাওয়ার স্টেশন ট্রান্সমিশন লাইন ডিস্ট্রিবিউশন লাইন দেখেন সেখানে বিভিন্ন ভোল্টেজের স্তর রয়েছে এবং সেই ভোল্টেজের লেভেলগুলি কেবলমাত্র ট্রান্সফরমারগুলিকে কী বলে তা ব্যবহার করে স্টেপ আপ বা স্টেপ ডাউন হতে পারে সুতরাং এর মানে তাই ট্রান্সফরমার হল এমন একটি ডিভাইস যা পরস্পর ভোল্টেজ এবং কারেন্টের মান পরিবর্তন করতে পারস্পরিক ইন্ডাকট্যান্স মিউচুয়াল ইন্ডাকশনের ঘটনাটি ব্যবহার করে সুতরাং ট্রান্সফরমারের লস সাধারণত কম হয় এবং তাই ট্রান্সফরমারের কার্যকারিতা খুব বেশি লস পরে দেখা যাবে সুতরাং স্থিতিশীল হওয়ায় তাদের দীর্ঘ জীবন রয়েছে এবং খুব স্থিতিশীল তাই ট্রান্সফরমারটি স্ট্যাটিক ডিভাইস পায় সুতরাং এখন উদাহরণস্বরূপ ধরুন যদি একটি ফেরোম্যাগনেটিক কোর বিবেচনা করুন এবং এই সাইডকে প্রাইমারি বলে এখানে ট্রানগুলির N1 নম্বর আছে এটি হল N1 নম্বর ট্রান এবং সেকেন্ডারিতে রয়েছে N2 নম্বর ট্রান এবং সেকেন্ডারি লোডেও সংযুক্ত তবে ড্যাশ লাইনে দেখানো হয়েছে এর মানে লোড সংযুক্ত নয় এখন একটি বিকল্প সরবরাহ ভোল্টেজ V1 দেওয়া হয় সুতরাং যখন লোড আসলে সংযুক্ত করা হয় না তখন যা ঘটবে তা হল খুব ছোট কারেন্ট প্রবাহিত হবে এর মধ্য দিয়ে উইন্ডিংয়ের এই প্রাথমিক দিকের মাধ্যমে এবং ফ্লাক্স প্রকৃতপক্ষে প্রাইমারি এবং সেকেন্ডারি উইন্ডিং উভয়ের সাথেই লিংক করবে যখন এই সাইড ওপেন সার্কিটেড বলা হয় যার মানে লোড কানেক্ট করা নেই সুতরাং সেকেন্ডারি মধ্য দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হয় না তবে প্রাথমিক দিকে ছোট ভোল্টেজ প্রয়োগ করা হয়েছে সুতরাং খুব কম কারেন্ট ফ্লাক্স তৈরি করতে সাহায্য করবে এবং ফ্লাক্সের দিকটি ম্যাগনেটিক সার্কিটের হাতের নিয়মে হবে যেটা আমি কারেন্ট গ্রাফের দিকনির্দেশে বলেছিলাম যে কয়েল এবং থাম্বটি ফ্লাক্সের দিকটি করবে সুতরাং আসুন এটি পরিষ্কার করা যাক এটি আসলে ফেরোম্যাগনেটিক কোর এবং এটি একটি ট্রান্সফরমারের প্রতীক সার্কিট সুতরাং প্রাথমিক ওয়াইন্ডিং আমি বলেছি এসি সরবরাহের সাথে সংযুক্ত এবং সেকেন্ডারি ওয়াইন্ডিং একটি লোডের সাথে সংযুক্ত হতে পারে এখন কার্জপ্রণালীর একটি নীতি যখন সেকেন্ডারি একটি ওপেন সার্কিট হয় এবং একটি AC ভোল্টেজ V1 প্রয়োগ করা হয় তখন আমি প্রাথমিক উইন্ডিংকে বলেছিলাম একটি ছোট কারেন্ট যাকে নো লোড বলা হয় যা I0 প্রবাহ যা কোরে একটি চৌম্বকীয় প্রবাহ স্থাপন করে তার মানে এখানে এটি ম্যাগনিটিউড সেট আপ করবে ধরুন এখানে একটি ছোট কারেন্ট এটি I1 দেখাচ্ছে কারণ এটি প্রাথমিক দিক V1 ভোল্টেজ I1 কারেন্ট রাখছে যখনই এটি I0 কারেন্ট হয় যখন এটি কোন লোড না থাকে এবং এটি বলব I0 এবং যা কোরে চৌম্বকীয় ফ্লাক্স তৈরি করে এই বিকল্প ফ্লাক্স প্রাইমারি এবং সেকেন্ডারি উভয় কয়েলের সাথে লিঙ্ক করে যা আমি বলেছিলাম এবং তাদের মধ্যে পারস্পরিক আনয়নের মাধ্যমে যথাক্রমে E1 এবং E2 এর একটি emf প্ররোচিত করে তার মানে আসলে এখানে ভোল্টটি সাপ্লাই ভোল্টেজ যাইহোক আদর্শ ট্রান্সফরমারের জন্য একটি ভোল্টেজ ইনডিউসড হবে সুতরাং আমি যদি এটিকে এভাবে বানাই তবে এটি E1 হয় কিন্তু সেই সময়ে দেখতে হবে ভিন্ন উপায়ে যে এটি উইন্ডিং এরও রেজিস্ট্যান্স আছে এবং সেই সাথে রিঅ্যাকটেন্সকে কি বলে তাই পরে দেখা হবে তাই সুতরাং যে ক্ষেত্রে মিউটুয়াল ইনডাকটেন্স যথাক্রমে E1 এবং E2 সুতরাং একটি কয়েলে প্রবর্তিত emf E যদি N ট্রান থাকে দেওয়া হয় E N d∅dt সুতরাং ফ্যারাডেস সূত্র থেকে ইনডিউসড ভোল্টেজ হল N d∅dt এবং বা যাকে লেঞ্জ এর সূত্র বলে তা emf এর দিকনির্দেশ দেবে তাই চিহ্ন এখানে সুতরাং একটি আদর্শ ট্রান্সফরমারের জন্য নিম্নলিখিত অনুমানগুলি তৈরি করা হয় উইন্ডিং রেজিস্ট্যান্স বলে নগণ্য বলুন কোন উইন্ডিং রেজিস্ট্যান্স নেই উত্পাদিত সমস্ত ফ্লাক্স ট্রান্সফরমারের মূল অংশে সীমাবদ্ধ এবং ফ্লাক্সের কোন লিকেজ নেই অনুমান করা হচ্ছে যে কোন ফুটো নেই এবং ফ্লাক্স উভয় উইন্ডিংকে সম্পূর্ণভাবে লিঙ্ক করে এখন নম্বর 3 কোরটির পারমিয়াবিলিটি খুব বেশি যাতে ফ্লাক্স তৈরি করতে এবং এটিকে কেন্দ্রে স্থাপন করতে চুম্বকীয় প্রবাহের প্রয়োজন হয় নগণ্য আর 4 নম্বর অংশে হিস্টেরেসিস এবং AD কারেন্টের লস নগণ্য এই 4 টি অনুমান করা হয়েছে সুতরাং এই 4টি অনুমান একটি আদর্শ ট্রান্সফরমারের জন্য তৈরি করা হয়েছে এখন একটি আদর্শ ট্রান্সফরমারে d∅ d ψ dt প্রাইমারি এবং সেকেন্ডারি উইন্ডিং উভয়ের জন্যই নিরাপদ কারণ ফ্লাক্স ∅ প্রাইমারি এবং সেকেন্ডারি উইন্ডিং উভয়কে সংযুক্ত করে সুতরাং E1 লিখতে পারে N1 d∅ d t যেটি উইন্ডিং এ ইনডিউসড ভোল্টেজ একইভাবে E2 N2 d∅ dt এবং রোধ করা হয় যাকে উপেক্ষা করা হয় যাকে বলা হয় আদর্শ ট্রান্সফরমার প্রতিরোধকে উপেক্ষা করা হয় এখন অতএব E1E2 ভাগ করলে N1N2 পাবে অতএব এই E2 সমীকরণকে ভাগ করলে E1E2 পাবে N1N2 অতএব E1N1 E2N2 যা প্রতি বাঁক প্রতি EMF প্ররোচিত হয় তা ধ্রুবক যা E1N1 E2N2 এখন ইনডিউসড emf এর পোলারিটি দেওয়া হয়েছে লেনজের সুত্রে আসলে এটি পরিবর্তনকে বিরোধিতা করে তাই এটা আসলে নেগেটিভ যেটা উচ্চ মাধ্যমিক পদার্থবিদ্যা থেকে এসেছে সুতরাং অনুমান করো যে কোন লস নেই তাই V1 N1 V2 N2 করতে পারে সুতরাং সেক্ষেত্রে যদি নিশ্চিত করে কোন লস না হয় তাহলে V1 V1 V2 N1 N2 এখানে E1 E2 N1 N2 করতে পারো এবং যদি কোন লস না হয় নিশ্চিতভাবে কোন লস না হয় তাহলে লিখতে পারেন যে টার্ন সাপ্লাইড ভোল্টেজ যা V1 V1 N1 V2 N2 এটি হল প্রাইমারি ভোল্টেজ এবং V2 হল সেকেন্ডারি ভোল্টেজ অতএব V1 V2 N1 N2 K তৈরি করতে পারে যেটিকে টার্নস রেশিও বলা হয় তাই K হল ভোল্টেজের অনুপাত বা টার্নস রেশিও বা ট্রান্সফরমেশন রেশিও অতএব V2 V1 K যদি K 1 এর কম হয় তবে স্টেপ আপ ট্রান্সফরমার এবং K যদি একটির বেশি হয় তাকে স্টেপ ডাউন ট্রান্সফরমার বলে তো আসুন আবার সেই সার্কিটে ফিরে যাই এখানে আবার সার্কিটে ফিরে যাই সুতরাং অনুমান করা হচ্ছে কোন লস নেই তাই এবং এই দিকটি ভোল্টেজ V1 এই দিকটি ভোল্টেজ V2 তার মানে এটা যদি চিহ্নিত করা হয় যে এটা আমার E1 এবং এখানেও এটা আমার E2 ধরে নিচ্ছে কোন লস নেই অতএব V1 V1 E1 E2 N1 N2 তাই V1 V2 সমান N1 N2 পরে এখানে একইভাবে V1 এবং E1 এর মধ্যে সম্পর্ক দেখতে পাবে সুতরাং এখানে শুধুমাত্র তাই হবে যদি K এর থেকে কম হয় তাহলে স্টেপ আপ ট্রান্সফরমার যদি K এর থেকে বড় হয় তাহলে স্টেপ ডাউন ট্রান্সফরমার উদাহরণস্বরূপ ধরো N1 50 এবং N2 100 50 টার্ণ এবং 100 টার্ণ তারপর K N1 N2 50 100 অর্ধেক এর মানে K এর চেয়ে কম K এর চেয়ে কম কারণ এটি অর্ধেক তার মানে এটি স্টেপ আপ ট্রান্সফরমার কেন এটা স্টেপ আপ ট্রান্সফরমার তার মানে এখানে তারপর V1 V2 K half তার মানে V2 2 V1 এর মানে এটি স্টেপ আপ ট্রান্সফরমার কারণ প্রাথমিক সাইড ভোল্টেজ যদি এটি V1 সেকেন্ডারি সাইড হয় তবে এটি 2 V1 হয়ে যাচ্ছে উদাহরণস্বরূপ প্রাইমারি সাইড যদি 100 KB হয় তাহলে সেকেন্ডারি সাইড হয় 200 KB সুতরাং এটি একটি স্টেপ আপ ট্রান্সফরমার যদি K এর থেকে কম হয় একইভাবে K এর থেকে বড় হলে তা হবে স্টেপ ডাউন ট্রান্সফরমার সুতরাং এটি স্টেপ ডাউন ট্রান্সফরমারের চেয়ে K বেশি এখন যখন একটি লোড সেকেন্ডারি উইন্ডিং জুড়ে সংযুক্ত থাকে তখন একটি কারেন্ট I2 প্রবাহিত হয় সুতরাং একটি আদর্শ ট্রান্সফরমারে যখনই আমি এটি বলছি প্রথম সার্কিট ডায়াগ্রামটি আঁক ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের কোরটি প্রথমে এটি আঁক তারপর দেখুন এটি যখন সেকেন্ডারি ওয়াইন্ডিং জুড়ে একটি লোড সংযুক্ত করা হয় তখন একটি আদর্শ ট্রান্সফরমারে একটি কারেন্ট I2 প্রবাহিত হয় RL লস উপেক্ষা করা হয় এবং একটি ট্রান্সফরমারকে E1 100 শতাংশ এফিসিয়েন্ট বলে মনে করা হয় যদিও বাস্তবে আদর্শ ট্রান্সফরমার সম্ভব নয় তবে এর জন্য আমাদের বোঝার সুবিধার্থে এখন তাই প্রাইমারি এবং সেকেন্ডারি ভোল্ট অ্যাম্পিয়ার সমান হবে যা V1 I1 অবশ্যই V2 I2 এর সমান হবে অর্থাৎ V1 আসলে প্রাইমারি সাইড ভোল্টেজ এবং I1 হল প্রাইমারি সাইড কারেন্ট এবং V2 হল সেকেন্ডারি সাইড ভোল্টেজ এবং I2 হল সেকেন্ডারি সাইড কারেন্ট অতএব ভোল্ট অ্যাম্পিয়ার অবশ্যই একই হতে হবে যদি V1 I1 V2 I2 তাই V1 V2 I2 I1 সুতরাং V1 V2 এখন N1 N2 I2 I1 N1 N2 K অতএব হয় V1 V2 N1 N2 লিখতে পারেন বা কারেন্টের ক্ষেত্রে এটি হবে I2 I1 N1 N2 যে হল N1 I1 N2 I2 সুতরাং এর মানে হল EMF এর উপর আমি বলতে চাইছি যদি পরে দেখা যায় তবে এটি একটি ভিন্ন উপায় হবে ধরুন যদি এটি I2 I1 N1 N2 হয় তাহলে একটি ক্রস গুণের জন্য যান I2 N2 I1 N1 অতএব গৌণ দিকের emf অবশ্যই প্রাথমিক দিকের emf এর সমান হবে সুতরাং একটি ট্রান্সফরমারের রেটিং ভোল্ট অ্যাম্পিয়ারের পরিপ্রেক্ষিতে বলা হয়েছে যে এটি অতিরিক্ত গরম না করেই রূপান্তর করতে পারে এইভাবে এটিকে তারপর ভোল্ট অ্যাম্পিয়ার করো এখন ট্রান্সফরমার রেটিং V1 I1 বা V2 I2 যেখানে I2 হলো ফুল লোড সেকেন্ডারি কারেন্ট সুতরাং এটি আসলে ট্রান্সফরমার রেটিং সাধারণত ট্রান্সফরমার নেমপ্লেটে এটি K VA রেটিং দেওয়া হবে একক ইমপিডেন্সের জন্য এই ফ্রিকোয়েন্সি দেওয়া হবে এই সমস্ত জিনিস দেওয়া হবে সুতরাং সামান্য যা কিছু অধ্যয়ন করেছেন তার জন্য ফেজার ডায়াগ্রাম পরে একটি ছোট উদাহরণ নেওয়া হবে একটি আদর্শ ট্রান্সফরমার এর টার্নস রেশিও 8 থেকে 1 এবং প্রাইমারি কারেন্ট হল 3 অ্যাম্পিয়ার যখন এটি 240 ভোল্টে সরবরাহ করা হয় তখন সেকেন্ডারি ভোল্টেজ এবং কারেন্ট গণনা করা হয় সুতরাং এখন টার্ণের অনুপাত দেওয়া হয়েছে 8 হল 1 মানে এটি N1 হল N2 মানে যখনই এটি দেওয়া হয় যে 8 হল 1 তার মানে এটা হল N1 হল N2 8 হল 1 সুতরাং N1 N2 8 1 K সুতরাং K 8 এর মানে এটি একটি স্টেপ ডাউন ট্রান্সফরমার কারণ K এর চেয়ে বড় তাহলে তার মানে V1 V2 K অতএব V2 V1 K so 2408 so V2 হবে 30 ভোল্ট সুতরাং প্রাইমারি সাইড হল 240 ভোল্ট সেকেন্ডারি সাইড হল 30 ভোল্ট এটাও জানি যে I2 I1 K তাই I2 K I1এটাকে I1 3 অ্যাম্পিয়ার দেওয়া হয়েছে সুতরাং I2 24 অ্যাম্পিয়ার সুতরাং মজার বিষয় হল এই দিকে যদি দেখুন এটি 30 ভোল্ট ফুল লোড ভোল্টেজ কম কিন্তু এই দিকে কারেন্ট বেড়েছে কারণ ভোল্ট অ্যাম্পিয়ার একই থাকতে হবে সুতরাং ভোল্ট অ্যাম্পিয়ার প্রাইমারি সাইডে 240 ভোল্ট 3 অ্যাম্পিয়ার কারেন্ট দেখলে 720 ভোল্ট অ্যাম্পিয়ার একইভাবে সেকেন্ডারি সাইডের জন্য যদি দেখুন সেকেন্ড সাইড সেকেন্ডারি সাইডও 72 হতে হবে সুতরাং যদি এই ভোল্টেজটি দেখুন V2 হল 30 ভোল্ট এবং এটি 24 অ্যাম্পিয়ার তাই এটিও 720 ভোল্ট অ্যাম্পিয়ার সুতরাং তার মানে V1 I1 এটিকে V2 I2 এর সমান হতে হবে এখন আরেকটি ছোট উদাহরণ তাই 5 KVA হলে একক ফেজ হল 1 ∅ সুতরাং এটি হবে সিঙ্গেল ফেজ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের একটি টার্ন অনুপাত 10 হল 1 হল N1 হল N2 10 হল 1 এবং একটি 25 KV সরবরাহ থেকে 25 কিলো ভোল্ট দেওয়া হয় সুতরাং লসগুলিকে উপেক্ষা করা নির্ধারণ করে একটি সম্পূর্ণ লোড সেকেন্ডারি কারেন্ট b ন্যূনতম লোড রেজিস্ট্যান্স যা সম্পূর্ণ লোড KVA এবং এটাকে দেওয়ার জন্য সেকেন্ডারি উইন্ডিং জুড়ে সংযুক্ত করা যেতে পারে ফুল লোড KVA তে প্রাথমিক কারেন্ট সুতরাং এই জিনিসগুলি করতে বলা হয়েছে এবং এটি করতে হবে সুতরাং প্রথম কথা হল N1 N2 10 হল 1 101 10 এখন V1 হল N25 KV সুতরাং 2500 ভোল্টকে 1000 দ্বারা গুণ করা হয় জেনে নিন যেহেতু N1 N2 V1 V2 তাই V2 V1 N2 N1 V1 দেওয়া হয়েছে N2 500 এবং N2 N1 হল 110 সুতরাং এটি 250 ভোল্ট তাই V2 হল E2 50 ভোল্ট ভোল্ট অ্যাম্পিয়ারে ট্রান্সফরমারের রেটিং হবে V2 I2 ফুল লোডে সুতরাং এটি হল V2 V2 I2 হল যে KVA দেওয়া হয়েছে 5000 মানে এটি এরকম কিছু সুতরাং ট্রান্সফরমার রেটিং ইন ভোল্ট অ্যাম্পিয়ার V2 I2 সুতরাং এই 5 KVA দেওয়া হয়েছে তাই 5 1000 অ্যাম্পিয়ার V2 হল 250 ভোল্ট হল V2 250 ভোল্ট I2 প্রাধান্য পেলে সমাধান করলে I2 20 অ্যাম্পিয়ার পূর্ণ লোড কারেন্ট পাওয়া যাবে সুতরাং KVA এটি দেওয়া হয় সমস্যায় এটি 5 KVA দেওয়া হয় তার মানে 5000 ভোল্ট অ্যাম্পিয়ার ভোল্টেজ এখানে 250 ভোল্ট এবং কারেন্ট নির্ধারণ করতে হবে সুতরাং যা থেকে I2 20 অ্যাম্পিয়ার পাবেন এখন b লোড রেজিসটেন্সের সর্বনিম্ন মান তাই শুধু V2 I2 সুতরাং V2 দেওয়া হল N 250 পাবে 250 এবং I2 পেয়েছে 20 সুতরাং এটি 125 ওহম দেখুন N1N2 I2I1 জানি যে I1 I2 in to N2N1 সুতরাং I2 20 অ্যাম্পিয়ার পেয়েছে এবং N2N1 হল 110 সুতরাং এটি আসলে 2 অ্যাম্পিয়ার তাই খুব সহজ এখন পরেরটি নো লোড ফেজার ডায়াগ্রাম এখন কোর ফ্লাক্স আসলে কোন লোড ফেজার ডায়াগ্রাম নয় কোর ফ্লাক্স একটি ট্রান্সফরমারের প্রাথমিক এবং সেকেন্ডারি উভয় উইন্ডিংয়ের জন্য সাধারণ যা আমি শুরুতে দেখিয়েছি এবং এইভাবে রেফারেন্স ফাসার ডায়াগ্রাম হিসাবে নেওয়া হয়েছে উদাহরণস্বরূপ একটি ফেজার ডায়াগ্রামে এটি হল ফ্লাক্স অনুমান করবে যে ∅ তাই সাইনোসয়েডাল প্রকরণ ∅ M sin ω t এটি হল ∅ M sin ω t এটি হল ফ্লাক্স এবং একটি রেফারেন্স হিসাবে ∅ নিচ্ছে এখন I0 সমানভাবে ছোট কোনো লোড কারেন্ট নেই এবং লস উপেক্ষিত সুতরাং প্রাইমারি ওয়াইন্ডিং তখন একটি পিয়োর ইন্ডাক্টর হবে কারণ প্রাইমারি ওয়াইন্ডিংকে বিকল্প সাপ্লাই দিচ্ছে সুতরাং যদি এটি আমাদের লসকে উপেক্ষা করা হয় তবে এটি বিশুদ্ধ ইন্ডাক্টর হিসাবে কাজ করবে সুতরাং সেক্ষেত্রে কি হবে যে যখনই বলবে যে লেনজের সূত্র অনুসারে জানবে যে E1 প্রাথমিক উইন্ডিংয়ের জন্য এটি N1 সুতরাং d ∅ dt এই চিহ্নটি লেনজের সূত্রের কারণে আসে সুতরাং এটি E1 N1 d ∅ dt এখন জেনে নেওয়া যাক ∅ ∅ max sin ω t সুতরাং যদি শুধু এর ডেরিভেটিভ নিই তাহলে E1 N1 পাবে তারপর ∅ m তারপর ω তারপর কোসাইন ω t যতটা পাবে সুতরাং এটি একটি লিখতে পারে যে N1 ∅ m ω এটি cos ω t সুতরাং sin 90 o ω t এবং this চিহ্ন এখানে এই চিহ্নটি এখানে নিন চিহ্ন এর ভিতরে লিখতে পারো তাহলে কি পাবে যে E1 N1 তারপর ∅ m তারপর ω তারপর sin ω t - 90০ লিখতে পারো সুতরাং sin ω t 90 অর্থাৎ E1 তার মানে যদি ∅ রেফারেন্স যা sin ω t এবং এটি একটি লস তা উপেক্ষিত হয় অতএব যে কোন লোড কারেন্ট I0 হবে তাও ফেজ এর সাথে কোন কলে কোন কলে ফ্লাক্সের সাথে এবং I0 আসলে V1 90o থেকে ল্যাগিং হবে যদি লস উপেক্ষা করা হয় যদি লস সম্পূর্ণরূপে উপেক্ষিত হয় সুতরাং সেই ক্ষেত্রে I0 ∅ এর সাথে ফেজে থাকবে এবং এটি যেমন প্রতিরোধ উপেক্ষা করা হয় সুতরাং সাধারণত তাই I0 ভোল্টেজ V1 90o থেকে পিছিয়ে থাকে কারণ প্রাথমিক উইন্ডিং একটি পিয়োর ইন্ডাক্টর হিসাবে কাজ করছে এবং যদি ম্যাগনেটাইজিং রিঅ্যাক্ট্যান্স নিই তাহলে দেখবে যে I0 সম্পূর্ণরূপে আমি মানে ক্ষতি উপেক্ষা করা হয়েছে তাহলে এই I0 এবং ∅ উভয়ই ফেজে আছে এবং V190o থেকে পিছিয়ে আছে সুতরাং এই ক্ষেত্রে যে E1 আসছে ω t 90 o এবং তার মানে ∅ ∅ m sin ωω t এবং এখানে এটি sin ω t 90 o মানে তাই আমি এটি পরিষ্কার করছি সুতরাং তার মানে আমার V1 হবে ∅ 90 o থেকে কল ল্যাগিং তাই এটি আমার E1 এটি আমার E1 প্রাথমিক ইনডিউসড emf একইভাবে E2ও একইভাবে হবে E2 ও পিছিয়ে থাকবে এবং E2 V2 কারণ ক্ষতির জন্য কি কল করা একটি আদর্শ ট্রান্সফরমার বিবেচনা করা হয় সুতরাং এটি সেকেন্ডারি ইনডিউসড উভয়ই এরকম হবে এখন তাই লেনজের সূত্র Lenz's laws থেকে সরবরাহ ভোল্টেজ পরিবর্তনের বিরোধিতা করে সুতরাং লেনজের সূত্র এটি আসলে V1 E1 সুতরাং একটি E1 এবং d ψ dt তার মানে আমার V1 সাধারণভাবে N1 হবে যাকে d ψ dt বলে কারণ E1 N1 dψ ψ dt তাই এটি হবে N d ψ d t অতএব আমার V1 হবে N1 ∅ ∅ m যাকে sin বলে ω t যদি ডেরিভেটিভ নিই তা হবে N1 তারপর ∅ m তারপর ω তারপর cos ω t সুতরাং যে V1 হবে সুতরাং যদি এই cos ω t যদি এইরকম লিখুন শুধুমাত্র ভুল বোঝাবুঝির জন্য যদি এইরকম লিখুন তাহলে আমি যেখানে লিখছি আশা করি এটি পড়তে সক্ষম হবে যে V1 N1 তারপর ∅ m তারপর ω এবং এই হল cos ω t সাধারণত একটি লিখতে পারে sin 90o ω t আরেকটি হল sin 90o ω t তার মানে sin ω t 90 o লিখতে পারে যা V1 তার মানে এটা আমার ∅ ∅ ∅ m sin ω t তার মানে এই V1 আসলে এই ∅ কে 90o দ্বারা এগিয়ে নিয়ে যাচ্ছে তারপর V1 E1 সুতরাং এটি আমার E2 এটি E1 এবং এটি V1 E1 সুতরাং তখন E1 হল প্রাইমারি ইনডিউসড emf এবং E2 হল E2 হল V2 সেকেণ্ডারি ইনডিউসড emf এর সমান সুতরাং এটি আসলে V1 E1 সুতরাং মূলত I0 ফেজ এ থাকবে এখন লস উপেক্ষা করা হয় ইন ফেজ এর সাথে ফ্লাক্স ∅ ∅ কে একটি রেফারেন্স হিসাবে নেওয়া হয় তাই এটিকে স্পষ্ট করা যাক অতএব I0 ফ্লাক্স এবং ফ্লাক্সের সাথে ফেজে উৎপন্ন করে এখন প্রাথমিক ইনডিউসড emf E1 V1 লেনজ এর সূত্রের বিরোধিতা করছে এবং V1 এর সাথে N1 80o ফেজের বাইরে দেখানো হয়েছে সুতরাং এটি V1 এবং এটি V1 E1 তাই ফেজের বাইরে 180o সুতরাং এটি লেনজের সূত্র এবং এই ফ্যারাডেস এই সমস্ত জিনিস উচ্চ মাধ্যমিক পদার্থবিদ্যায় অধ্যয়ন করেছে সুতরাং এইভাবে যখন লস বিবেচনা করা হয় না তাই এই ফেজার ডায়াগ্রাম এখন সাধারণত একটি ট্রান্সফরমারে কী ঘটেছিল যে কোরটি গরম করার কারণে ঘটে যে হিস্টেরেসিস এবং এডি কারেন্টের কারণে শক্তির লস হয় সুতরাং সেই লসের উপাদানটি সেখানে থাকবে যদি লসের উপাদানটি বিবেচনা করা হয় তবে I0 আসলে V1 থেকে 90o পিছিয়ে নেই বা ∅1 এর সাথে ঠিক ফেজে নেই সেখানে I0 এর এত ল্যাগিং কোণ থাকবে তাই যে কারণে যখনই এমন জিনিস থাকবে তখনই এই ক্ষেত্রে কী হবে যে এই I0 আসলে ঠিক ফেজ সঙ্গে আমি লিখতে না কারণ এটা কোর লস আছে যে আইরন লস যে এডি কারেন্ট এবং হিস্টেরেসিস লস হয় সুতরাং এই কারণে এটি V1 E1 ঠিক আছে কিন্তু এই I0 আসলে V1 থেকে ∅0 কোণে পিছিয়ে আছে সুতরাং এই কোণটি হল ∅0 এবং এটি হল ∅ বরাবর কলের উপাদানটি হল I m I0 sin ∅ এই উপাদানটি লোড ফ্লাক্স তৈরির জন্য দায়ী কারণ এটি ∅0 সুতরাং এটি cos 90 হল যা I0 কে I m I0 বলে এটি cos 90 ∅0 হবে সুতরাং এটি I0 sin ∅ এবং এই Ic হবে I0 cos ∅0 সুতরাং এই উপাদানটি আসলে মূলত এটি কোর লস বা আয়রন লস এবং কোন লোড কন্ডিশন দেবে সুতরাং মোট মূল লস মূলত আইরন লস হল হিস্টেরেসিস এবং এডি কারেন্ট লস সুতরাং সেই কারণেই I0 ঠিক ∅ এর সাথে ফেজে নেই তবে এই কোণটি আসলে এই কোণটি I∅0 আসলে বেশ বড় তাই এটি মোট মূল লস আয়রন লস V1 I0 cos ∅0 এবং এই এবং আমি এই I0 cos ∅0 কে বলেছি যে Ic আসলে I0 cos ∅0 তার মানে এই উপাদান তার মানে I0 cos ∅0 আসলে Ic তার মানে V1 Ic যা মোট মূল লস বা আয়রন লস সুতরাং এটি একটি ব্যবহারিক ট্রান্সফরমারের জন্য নো লোড ফেজার ডায়াগ্রাম এখন যদি কারেন্ট প্রবাহিত হয় তাহলে লস হবে যখন লস বিবেচনা করা হয় Io এর 2 টি উপাদান আছে আমি সবকিছু বলেছি আমি Im ম্যাগনেটাইজিং কম্পোনেন্টকে বলি এবং Ic কে কোর লস কম্পোনেন্ট বলি এই ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট কোন লোড ছাড়াই ফ্লাক্স তৈরির জন্য দায়ী সুতরাং এডি কারেন্ট লস যা মূল লসের উপাদান মূলত এডি কারেন্ট এবং হিস্টেরেসিস লস সরবরাহ করছে এই এডি কারেন্ট এবং হিস্টেরেসিস ম্যাগনেটিক সার্কিটে সেই সূত্রগুলো দিয়েছি তাই এইটা কিছু না পরে আসবে সুতরাং এখন এটি এই সংখ্যাসূচকের জন্য একটি 2400 400 ভোল্ট একটি স্টেপ ডাউন ট্রান্সফরমার কারণ এটি প্রাইমারি দিকে E2 400 এবং সেকেন্ডারি দিকে 400 ভোল্ট সুতরাং এটি একটি স্টেপ ডাউন ট্রান্সফরমার তাই N1N2 আসলে 6 V1V2 সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার 05 অ্যাম্পিয়ারের নো লোড কারেন্ট নেয় এবং কোর লস 400 ওয়াট হয় যা কোর লস দেওয়া হয় যা V1 I0 cos ∅0 যেটি কোর লস 400 ওয়াট দেওয়া হয় নো লোড কারেন্টের ম্যাগনেটাইজিং এবং কোর লস কম্পোনেন্টের মান নির্ণয় করুন এবং ফেজার ডায়াগ্রাম আঁকুন সুতরাং এটি V1 2400 ভোল্ট V2 দেওয়া হয়েছে 400 ভোল্ট I0 দেওয়া হয়েছে 05 অ্যাম্পিয়ার সুতরাং কোর লস যা আয়রন লস এছাড়াও 400 ওয়াট দেওয়া হয়েছে তাই V1 I0 cos ∅0 400 তাই অর্থাৎ 2400 05 cos ∅0 400 অতএব cos ∅0 এক তৃতীয়াংশ পাবে তাই ∅0 705 o এখন চুম্বকীয় প্রবাহ I m হবে 0 বিন্দু এবং I0 sin ∅0 সুতরাং 0471 অ্যাম্পিয়ার কারণ ∅0 705o এবং কোর লস কম্পোনেন্ট Ic Io হবে 0167 অ্যাম্পিয়ার এবং যেহেতু এই কারেন্ট ল্যাগিং হয় যদি ফেজার এ লিখুন যে I0 হবে আসলে Ic j I m সুতরাং Ic 0167 এবং j 0471 একটি রেফারেন্স হিসাবে যদি V1 গ্রহণ করা হয় তাহলে এই কারেন্ট আসলে ভোল্টেজ থেকে পিছিয়ে আছে সুতরাং এটি হবে - সাইন এটি রিয়েল অংশ এবং এটি ইমাজিনারি অংশ এটি মূল লস উপাদান কারেন্ট এবং এটি কাল্পনিক দুঃখিত চৌম্বককরণ যাকে কারেন্টের চুম্বকীয় উপাদানে কাল্পনিক অংশ বলা হয় সুতরাং এখন এটি হল ফেজার ডায়াগ্রাম এটি হল V1 এবং এটি হল E2 400 ভোল্ট E1 এখানেও রয়েছে এবং এই কোণটি 705o এবং এটি হল এই অংশটি হল Ic এবং এই অংশটি হল I m এবং এটি হল ফলস্বরূপ বর্তমান I0 সুতরাং এটি সহজভাবে এবং এটি হল ∅ রেফারেন্স ফাসার এবং E1 এখানে দেওয়া হয়েছে E1 এখানে 2400 দেওয়া হয়েছে কারণ এটিকে ব্যালেন্স করতে হবে আদর্শ ক্ষেত্রে এটিকে ব্যালেন্স করতে হবে তাই এটি 2400 ভোল্ট এখানেও এটি 2400 ভোল্ট দেখাচ্ছে এখন EMF সমীকরণ এই E2 সমীকরণগুলিও ম্যাগনেটিক সার্কিটে সাধারণভাবে আমি দিয়েছি E1 444 f ∅ m N1 ভোল্ট এবং সেকেন্ডারি সাইডও 444 f ∅ m N2 ভোল্ট সুতরাং N1 N2 শুধুমাত্র ট্রান্স পার্থক্য বা ভিন্ন কিন্তু সমীকরণ একই সুতরাং এই emf সমীকরণটি আসলে আমি যে চৌম্বকীয় সার্কিটে দিয়েছি তাতে দেওয়া হয়েছে আর যদি emf ভ্যালু নিলে সেটাকে ভাগ করতে হবে যে ম্যাগনেটিক সার্কিটকে √ 2 দিয়ে ভাগ করলে সেখানে সবকিছু করা হয়েছে সুতরাং এখন যদি এই উদাহরণটি সিঙ্গেল ফেজ 500 1000 ভোল্ট 50 হার্টজ নিন তবে এটি একটি স্টেপ ডাউন ট্রান্সফরমারও হবে কারণ সেকেন্ডারি দিকে ভোল্টেজ হ্রাস পাচ্ছে যার সর্বাধিক কোর ফ্লাক্স ডেনসিটি হল 15 ওয়েবার প্রতি মিটার 2 এবং কার্যকর কোর ক্রস সেকশনাল 50 সেন্টিমিটার ক্ষেত্রফল 2 N1 এবং N2 নির্ধারণ করুন একটি খুব সহজ জানি ফ্লাক্স B A একটি চৌম্বকীয় সার্কিটে দেখেছে এটি B হল ফ্লাক্সের ঘনত্ব এবং A হল প্রস্থছেদের ক্ষেত্রফল সুতরাং B কে দেওয়া হয়েছে N15 ওয়েবার প্রতি মিটার 2 এবং A হল 50 সেন্টিমিটার 2 সুতরাং 50 10 4 মিটার 2 অতএব ∅ m 15 এই এলাকায় 75 10 4 ওয়েবার যেহেতু E1 444 ∅ m N1 জানে যে তাই N1 হবে E1 444 f ∅ m যা হবে 500 ভাগ করলে প্রতিস্থাপিত হবে এবং যদি তা উল্লেখ না করা হয় এমনকি যদি এটি উল্লেখ না করা হয় সাধারণত ধরুন এটি একটি 50 হার্টজ সিস্টেম f এটি 50 হার্টজ সুতরাং এটি হল f 50 হার্টজ নেওয়া হয়েছে এবং এটি হল ∅ m N1 300 পাবে একইভাবে N2 E2 444 f ∅ m অর্থাৎ 100 444 50 হার্টজ f হল 50 হার্টজ এবং এটি 60 পাবে সুতরাং মূলত N1 300 এবং N2 60 পাবেন কোন কলে এমনকি এটি ব্যবহার না করেও ভোল্টেজ অনুপাত দেওয়া হয়েছে যা V1 V2 দেওয়া হয়েছে এটি V1 V2 বলুন N1 N2 এবং N এবং এটি আসলে 500 দেওয়া হয়েছে 100 আসলে 5 হবে সুতরাং N1 পেয়েছে 300 তাই N2 3005 এখান থেকেও N2 60 পাওয়া যাবে সুতরাং এটি N2 60